নমস্কার আজ আমরা এই বিষয়ের শেষের দিকে পৌঁছে গেছি এবং আজ আমরা ফোর্স কারেন্ট অ্যানালজি সম্পর্কে আলোচনা করব ও তারপর অ্যানালগাস সিস্টেম সমাধান করতে চেষ্টা করব যাতে আমরা দেখব কীভাবে অ্যানালগাস সিস্টেম ইলেক্ট্রিক্যাল সার্কিটের সাহায্যে সমানভাবে প্রকাশ করা যায় তাহলে আজকের অধ্যায় শুরু করা যাক তাই প্রথমে আমরা দেখব ফোর্স কারেন্ট অ্যানালজি কী ফোর্স কারেন্ট অ্যানালজি হল ট্রান্সলেশনাল মেকানিক্যাল সিস্টেমের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন যা ইলেক্ট্রিক্যাল সিস্টেমের নোডাল ইকুয়েশনের সঙ্গে তুলনীয় এখন চিত্রে দেখানো নিচের ইলেক্ট্রিক্যাল সিস্টেমটি বিবেচনা করব এই সার্কিটে আছে কারেন্ট সোর্স রেজিস্টর ইনডাকটর এবং ক্যাপাসিটর এই সব সমান্তরালভাবে যুক্ত এক্ষেত্রে নোডাল ইকুয়েশন আপনারা লিখতে পারেন এইভাবে কারেন্ট iVR1LVdtCdvdt এখন আমরা যদি Vdψdt সাবস্টিটিউট করি অথবা অন্যভাবে dψdt বলতে পারি যেটি আসলে ম্যাগনেটিক ফ্লাক্স ছাড়া কিছুই নয় তাই আমরা লিখতে পারি i1Rdψdt1LψCd2dt2 আমরা যদি এটি পুনর্বিন্যাস করি তাহলে হবে iCd2dt21Rdψdt1L ট্রান্সলেশনাল মেকানিক্যাল সিস্টেমের জন্য ব্যালান্স ইকুয়েশন যা আমরা গতকালের অধ্যায়ে পেয়েছি সেখানে আমরা দেখিয়েছি যে ফোর্স FMd2xdt2BdxdtKx এখন আপনারা যদি এই দু'টি ইকুয়েশন তুলনা করেন আমরা কী পাই আমরা পাব ট্রান্সলেশনাল মেকানিক্যাল সিস্টেম ও ইলেক্ট্রিক্যাল সিস্টেমের অ্যানালগাস কোয়ানটিটি এখন এই দু'টি ইকুয়েশনকে দেখে বলতে পারেন যে ফোর্স ও কারেন্টের অ্যানালজি M যা আসলে মাস C এর সঙ্গে অ্যানালগাস B হল 1R এর সঙ্গে অ্যানালগাস K হল 1L এর সঙ্গে অ্যানালগাস x হল এর সঙ্গে অ্যানালগাস এবং আপনারা এও বলতে পারেন যে dxdt যেটি ভেলোসিটি v তা' হল dψ dt এর সঙ্গে অ্যানালগাস এটি আসলে ভোল্টেজ V ছাড়া আর কিছুই নয় তাহলে এটি হল যা আমরা টেবল ফর্মে সাজিয়েছি যেখানে ফোর্স F কারেন্টের সঙ্গে অ্যানালগাস মাস C র সঙ্গে অ্যানালগাস B যেটি ফ্রিকশনাল কোএফিশিয়েন্ট তা' হল রেজিস্ট্যান্স 1 এর রেসিপ্রোকাল বিভক্ত R স্প্রিং কনস্ট্যান্ট K হল ইনডাকট্যান্সের রেসিপ্রোকাল 1 বিভক্ত L ডিসপ্লেসমেন্ট x হল ম্যাগনেটিক ফ্লাক্স এর সাথে অ্যানালগাস এবং ভেলোসিটি v হল ভোল্টেজ V র সাথে অ্যানালগাস এবার এই একই ধারণা আমরা কাজে লাগাতে পারি টর্ক কারেন্ট অ্যানালজির জন্য যা মূলত রোটেশনাল মেকানিক্যাল সিস্টেমের জন্য প্রযোজ্য আমরা যখন টর্ক কারেন্ট অ্যানালজি প্রয়োগ করি তখন রোটেশনাল মেকানিক্যাল সিস্টেমের জন্য যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন পাই তা' হল TTJTBTKJd2dt2Bdθdtkθ এবং ইলেকট্রিক্যাল সার্কিটের নোডাল ইকুয়েশন যেটি আমরা এইমাত্র সাজিয়েছি তা' হল iCd2dt21Rdψdt1Lψ এখন যদি এই দু'টি ইকুয়েশন তুলনা করেন তাহলে বলতে পারেন যে টর্ক হল কারেন্ট i এর সঙ্গে অ্যানালগাস মোমেন্ট অফ ইনারশিয়া J ক্যাপ্যাসিট্যান্সের সঙ্গে অ্যানালগাস রোটেশনাল ফ্রিকশনাল কোএফিশিয়েন্ট B রেজিস্ট্যান্সের রেসিপ্রোকাল 1R এর সঙ্গে অ্যানালগাস টরশনাল স্প্রিং কনস্ট্যান্ট K ইনডাকট্যান্সের রেসিপ্রোকাল 1L এর সঙ্গে অ্যানালগাস অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ম্যাগনেটিক ফ্লাক্স এর সঙ্গে অ্যানালগাস অ্যাঙ্গুলার ভেলোসিটি এখন ভোল্টেজ V র সঙ্গে অ্যানালগাস এভাবেই আমরা মেকানিক্যাল ও ইলেক্ট্রিক্যাল সিস্টেমের মধ্যে অ্যানালজি স্টেবিলাইজ করি এখন যে এলিমেন্টগুলি ফোর্স ভোল্টেজ অ্যানালজির সঙ্গে সিরিজে আছে তারা ফোর্স কারেন্ট অ্যানালগাস নেটওয়ার্কে সমান্তরালভাবে যুক্ত হয় একইভাবে যে এলিমেন্টগুলি ফোর্স ভোল্টেজ অ্যানালজির সমান্তরাল তারা ফোর্স কারেন্ট অ্যানালগাস সিস্টেমের সঙ্গে একটি সিরিজে যুক্ত থাকে এবার আমাদের বুঝতে চেষ্টা করতে হবে কীভাবে অ্যানালগাস সিস্টেমের উপর সমস্যাগুলি সমাধান করা যায় তাহলে সমস্যার সমাধান করার জন্য আমাদের কী কী পদক্ষেপ নিতে হবে প্রথমে মেকানিক্যাল সিস্টেমে প্রয়োগ করা ফোর্সের কারণে সমস্ত ডিসপ্লেসমেন্টকে সনাক্ত করতে হবে এলিমেন্ট যা স্প্রিং অফ ফ্রিকশন এবং এইভাবে পরপর যেগুলি দু'টি চলমান সারফেসে প্রয়োগ করা হয়েছে তা' ডিসপ্লেসমেন্টে পরিবর্তন ঘটাবে এখন নোড বেসিসের উপর ভিত্তি করে ইকুইভ্যালেন্ট মেকানিক্যাল সিস্টেম তৈরী করুন এবার আমরা পুনরায় সাজিয়ে নেব মেকানিক্যাল সিস্টেমকে আর আমাদের সনাক্ত করা নোডের সংখ্যার উপর ভিত্তি করে আবার আঁকব নোড বিভিন্ন ডিসপ্লেসমেন্ট যা আমরা দেখেছি তা' ছাড়া আর কিছুই নয় আমরা এর উপর ভিত্তি করে নোডগুলির ব্যাখ্যা দেবো তাহলে যে এলিমেন্টগুলি একই ডিসপ্লেসমেন্টের অধীনে আছে তারা ঐ নোডের অধীনে সমান্তরালভাবে যুক্ত হবে প্রতিটি ডিসপ্লেসমেন্ট আলাদা নোড দ্বারা প্রকাশিত হয় ডিসপ্লেসমেন্টের পরিবর্তনের জন্য দায়ী এলিমেন্ট যেগুলি হয় ফ্রিকশন নাহয় স্প্রিং হয় তা' সবসময় দু'টি নোডের মধ্যে থাকে প্রত্যেক নোডে কাজ করা সমস্ত ফোর্সের বীজগাণিতিক যোগফল ঐ নোডে 0 হবে এবং তারপর আমরা ব্যবহার করব ফোর্স ভোল্টেজ অ্যানালজি এবং এলিমেন্টের প্রতিস্থাপন যেটি আমরা অ্যানালজি তৈরি করার বিষয়ে এইমাত্র আলোচনা করেছি অ্যানালগাস এলিমেন্ট তাহলে কী আগের অধ্যায়ে আমরা আলোচনা করেছি অ্যানালগাস এলিমেন্টস নিয়ে এবং এই অধ্যায়ে এও দেখেছি যে ফোর্স হল ভোল্টেজের সঙ্গে অ্যানালগাস M হল ইনডাকট্যান্সের সঙ্গে অ্যানালগাস ভিসকাস ফ্রিকশন অ্যানালগাস R এর সঙ্গে স্প্রিং কনস্ট্যান্ট 1C র সঙ্গে অ্যানালগাস x অ্যানালগাস q এর সঙ্গে dxdt অ্যানালগাস i এর সঙ্গে এবার ইকুয়েশনগুলি লুপ মেথড ব্যবহার করে সিম্যুলেট করুন তাহলে ডিসপ্লেসমেন্টের সংখ্যাটি ইলেকট্রিক্যাল সার্কিটের লুপ কারেন্টের সংখ্যার সমান হবে যদি আপনারা ফোর্স কারেন্ট অ্যানালজি ব্যবহার করেন তখন আমরা অ্যানালগাস প্রপার কোয়ানটিটি ব্যবহার করব এইমাত্র আমরা আলোচনা করেছি যে ফোর্স হল কারেন্ট i এর সঙ্গে অ্যানালগাস M অ্যানালগাস C এর সঙ্গে B অ্যানালগাস 1R এর সঙ্গে K অ্যানালগাস 1L এর সঙ্গে x অ্যানালগাস এর সঙ্গে এবং dxdt অ্যানালগাস ভোল্টেজ V র সঙ্গে এবার আমরা মেকানিক্যাল সিস্টেমকে দু'টি ইকুইভ্যালেন্ট ইলেকট্রিক্যাল সার্কিটে রূপান্তর করব এবং তারপর আমরা এটি সমাধান করব ফোর্স কারেন্ট অ্যানালজির ক্ষেত্রে ডিসপ্লেসমেন্টের সংখ্যা নোড ভোল্টেজের সংখ্যার সঙ্গে সমান হবে এখন আমাদের বুঝতে চেষ্টা করতে হবে যেটি আমরা এইমাত্র একটা উদাহরণের সাহায্যে আলোচনা করেছি এই উদাহরণে আমাদের আগে থেকেই দেওয়া সার্কিট মেকানিক্যাল সিস্টেমের ইকুইভ্যালেন্ট মেকানিক্যাল সিস্টেম আঁকতে হবে এরপর এটির ইকুইলিব্রিয়াম ইকুয়েশনগুলি লিখুন এবং ফোর্স ভোল্টেজ ও ফোর্স কারেন্ট অ্যানালজি ব্যবহার করে ইলেক্ট্রিক্যাল অ্যানালগাস সার্কিট পেয়ে যাবেন তাই আপনারা যদি এই চিত্র দেখেন দেখবেন ভিসকাস ফ্রিকশন কোএফিশিয়েন্ট B1সম্বলিত একটা ড্যাশপট আছে যা M1 এর সঙ্গে যুক্ত এবং ft প্রয়োগ করা হয়েছে এবং M1 আরো যুক্ত স্প্রিং k এর সঙ্গে M2 ও B2 র মাধ্যমে আর একটি ভিসকাস ফ্রিকশন কোএফিশিয়েন্ট হিসাবে এবং আমরা বলতে পারি যে কোনো সময় t তে M2 র ডিসপ্লেসমেন্ট x2 ও যে কোনো সময় t তে M1 এর ডিসপ্লেসমেন্ট x1 এখন এই মেকানিক্যাল সিস্টেমটি আমাদের ইকুইভ্যালেন্ট অ্যানালগাস ইলেক্ট্রিক্যাল সিস্টেমে রূপান্তর করার প্রয়োজন তাহলে আমরা এখন কী করব M1 এর ডিসপ্লেসমেন্ট হল x1 এবং যেহেতু M1 ও ফিক্সড সাপোর্ট এর মধ্যে B1আছে তাই এটিও x1t দ্বারা প্রভাবিত হবে B2 ডিসপ্লেসমেন্ট x1 থেকে x2 তে পরিবর্তন করে যেহেতু এটি দু'টি মুভিং পয়েন্টসের মধ্যে এবং M2 ও K ডিসপ্লেসমেন্ট x2 র অধীন যেহেতু K মাস ও ফিক্সড সাপোর্টের মধ্যে আছে সুতরাং এখন ফোর্স x1 এর সাথে সম্পর্কযুক্ত এখন M1 ও B1হল দু'টি এলিমেন্ট যা x1 ডিসপ্লেসমেন্টের দ্বারা প্রভাবিত আমরা কী করব তাহলে আমরা তাদের উভয়কে সমান্তরালভাবে যুক্ত করব তাহলে M1 যুক্ত হয়েছে B1 ও যুক্ত এই 3 টি এলিমেন্টের সবগুলি নোড x1 এর সঙ্গে যুক্ত x2 র ক্ষেত্রে B2 ডিসপ্লেসমেন্টকে পরিবর্তন করে x1 থেকে x2 তে B2 যেহেতু ডিসপ্লেসমেন্ট x1 থেকে x2 তে পরিবর্তনের জন্য দায়ী তাই আমরা B2 কে x1 ও x2 র মধ্যে যুক্ত করতে পারি এখন M2 ও K সরাসরি ডিসপ্লেসমেন্ট x2 দ্বারা প্রভাবিত কারণ K সরাসরি যুক্ত মেকানিক্যাল সিস্টেমের ফিক্সড সাইডের সঙ্গে এবং K দ্বারা M2 র সঙ্গে যুক্ত যখন M2 তে ডিসপ্লেসমেন্ট পান M2 ও K প্রত্যক্ষভাবে ডিসপ্লেসমেন্ট x2 র প্রভাবে থাকবে তাই x2 র ক্ষেত্রে আমরা M2 ও K কে সমান্তরালভাবে যুক্ত করব উদাহরণের ক্ষেত্রে আমরা দেখলাম আমাদের কাছে যে মেকানিক্যাল সিস্টেম আছে তা' রূপান্তরিত হয়েছে মেকানিক্যাল সিস্টেমের ইকুইভ্যালেন্ট নোড রিপ্রেজেনটেশনে এখন আমাদের কী করণীয় আমরা বলতে পারি যে নোড 1 ও 2 এ ফোর্সগুলির যোগফল 0 র সমান হবে ঐ নোড 1 এর ক্ষেত্রে সেটিকে আমাদের লিখতে হবে ল্যাপলাস ডোমেইনে তাই নোড 1 এ FM1s2X1B1sX1B2sX1 X2 নোড 2 তে 0M2s2X2KX2B2sX2 X1 সুতরাং নোড 1 ও নোড 2 র জন্য আপনারা 2 টি মেকানিক্যাল ইকুয়েশন পেলেন এখন যদি আপনারা ফোর্স ভোল্টেজ অ্যানালজি ব্যবহার করেন আপনারা শুধু এই দু'টি ইকুয়েশন লিখতে পারেন করেস্পনডিং অ্যানালগাস ভোল্টেজ ইকুয়েশনে তাহলে আমরা কী লিখতে পারি আমরা লিখতে পারি VsL1s2q1R1sq1R2sq1 q2 0L2s2q21Cq2R2sq2 q1 এবার আমাদের IsQ প্রতিস্থাপন করতে হবে সুতরাং VsL1sI1sR1I1sR2I1s I2লুপ1 0L2sI2s1sCI2sR2I2s I1লুপ2 এভাবে এই দু'টি ইকুয়েশন ব্যবহার করে আপনারা তৈরী করতে পারেন ইকুইভ্যালেন্ট ইলেকট্রিক্যাল সার্কিট যেটি উদাহরণে দেওয়া মেকানিক্যাল সিস্টেমকে ব্যাখ্যা করে দ্বিতীয় ক্ষেত্রে আপনারা ফোর্স কারেন্ট অ্যানালজিও তৈরী করতে পারেন সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে আপনারা ভোল্টেজ অ্যানালগাসের ইকুয়েশনের পরিবর্তে কারেন্ট অ্যানালগাসের ইকুয়েশন লিখবেন সুতরাং আমরা লিখতে পারি IsC1s211R1s11R2s 0C2s221L21R2s এভাবে আপনারা মেকানিক্যাল সিস্টেমের সঙ্গে সম্পর্কিত দু'টি ইকুয়েশন পেলেন এবার আমরা ssV প্রতিস্থাপন করতে পারি আপনারা যদি এই দু'টি উপরের ইকুয়েশনে বসান তাহলে সরলীকরণ করে পাবেন IsC1sV1sV1sR11R2V1s V2sনোড1 01R2V2s V1sC2sV2s1sLV2নোড2 তাহলে এখন আপনারা দু'টি নোড ইকুয়েশন পেলেন যেটি মূলত এই বিশেষ সার্কিট দ্বারা প্রকাশ করা যায় আপনারা এখানে লক্ষ্য করে দেখবেন C1 ও R1 সমান্তরালভাবে আছে তাই C1 R1 যখন সমান্তরাল তখন আপনাদের কাছে আছে কারেন্ট সোর্স I1 যেটি এখন V1 এর সাথে যুক্ত V1 ও V2 র মধ্যে আছে রেজিস্ট্যান্স 1 R2 আপনারা এইমাত্র এটিকে প্রকাশ করলেন 1 দ্বারা মূলত যেটি হল 1B2 এটিকে আপনারা মেকানিক্যাল সিস্টেমের সঙ্গে তুলনা করতে পারবেন একইভাবে দ্বিতীয় কোড C2 ও L এর জন্য এই দু'টি সমান্তরাল আপনারা দেখতে পেলেন এইভাবে আপনারা নোড অ্যানালগাস সিস্টেম তৈরী করতে পারেন যেখানে আপনারা ভোল্টেজ সোর্সের পরিবর্তে কারেন্ট সোর্স প্রয়োগ করতে পারেন এবং তারপর আপনারা সার্কিটটি পান যা আমাদের উদাহরণে দেখা মেকানিক্যাল সিস্টেমের সাথে অ্যানালগাস এবার আমাদের দেখতে হবে ট্রান্সফার ফাংশন ডেভেলপমেন্ট ধরা যাক সিম্পল লিকুইড লেভেল সিস্টেমের জন্য যেখানে আছে কিছু স্টেডি স্টেট ফ্লো Q যা ট্যাঙ্কের ভিতরে যাচ্ছে জল প্রবাহিত হচ্ছে এবং ধরে নিন সেখানে ইনফ্লো রেট এ সামান্য পরিবর্তন হয়েছে এর স্টেডি স্টেট ভ্যালু থেকে তাহলে তা' স্টেডি স্টেট ভ্যালুর হেড এ সামান্য পরিবর্তন ঘটাবে যখন আপনারা ইনফ্লো রেট পরিবর্তন করবেন তখন হেড বেড়ে যাবে উদাহরণস্বরূপ আপনারা বলতে পারেন হেড হল Hh H হল কোনো পরিবর্তনের আগের স্টেডি হেড ওটা দেখাবে যে ট্যাঙ্কের ক্যাপাসিটি বাড়বে কারণ এখন জলের ফ্লো পরিবর্তিত হয়ে গেছে যে আউটলেট আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন তার কিছু রেজিস্ট্যান্স R থাকবে তাই যখন ইনফ্লো রেট বাড়ান তখন আপনারা ইকুইভ্যালেন্টভাবে স্মল আউটলেট রেট ও পরিবর্তন করেন যদি ধরে নেন এটি q0 তাহলে আপনারা ইনফ্লো পরিবর্তনের সঙ্গে সঙ্গে আউটফ্লো ও পরিবর্তন করবেন যা ট্যাঙ্কের ক্যাপাসিট্যান্স পরিবর্তন করবে লিকুইড লেভেল সিস্টেমের ক্যাপাসিট্যান্সের ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি ট্যাঙ্কের ক্যাপাসিট্যান্স গুণিতক dhdtqi q0 বা আমরা লিখতে পারি Cdhdt এখন রেজিসট্যান্সের সংজ্ঞা থেকে জানি Rhq0 যেটি হল ট্যাঙ্কের লেভেল ডিফারেন্সের পরিবর্তন এবং তারপর পরিবর্তন হবে ফ্লো রেটে যেটি হবে প্রতি সেকেন্ডে মিটার কিউব এ C এর মান কী C হল ট্যাঙ্কে সঞ্চিত লিকুইডের পরিবর্তনকে হেডের পরিবর্তন দ্বারা ভাগ করা মিটার এককে যখন আপনাদের হাতে ঐ সব তথ্য আছে তখন আপনারা লিখতে পারেন Cdhqi hRdt এবার আপনারা লিখতে পারেন RCdhRqi hdt বা RCdhdtRqi h বা আপনারা বলতে পারেন RCdhdthRqi এখন যদি আপনারা ল্যাপলাস ট্রান্সফর্ম নেন তাহলে এটি হয়ে যাবে RCsHHsRQis আমরা যদি ইনিশিয়াল কন্ডিশনগুলি উপেক্ষা করি এবং ট্রান্সফার ফাংশন নির্ণয় করতে চাই তখন qi ইনপুট হিসাবে এবং h আউটপুট হিসাবে নিলে সিস্টেমের ট্রান্সফার ফাংশন হবে HQi এখন যদি আগের ইকুয়েশন ব্যবহার করেন তাহলে শুধু এর মান নির্ণয় করুন HQiR1sRC এইভাবে আপনারা সহজেই সিস্টেমের ট্রান্সফার ফাংশান বের করুন যদি কখনও h এর পরিবর্তে q নট আউটপুট হিসাবে নেন এবং আপনারা জানেন Q0sHR সেক্ষেত্রে Q0sQi11sRC এইভাবে একটা সিস্টেম যেটি লিকুইড লেভেল সিস্টেম দেওয়া থাকলে তা' ট্রান্সফার ফাংশানের সাহায্যে ইকুইভ্যালেন্টভাবে প্রকাশ করা যায় তাহলে এর মাধ্যমে আমরা আজকের অধ্যায় এবং অবশ্যই এই বিষয়টি শেষ করতে পারি এখন আমরা এই এই বিষয়ে যা যা আলোচনা করেছি তা' সংক্ষিপ্ত আকারে বলা যাক আমরা মূলত আমাদের আলোচনা শুরু করেছি প্রথম সপ্তাহ থেকে যেখানে আমরা বেসিক সার্কিট এলিমেন্ট ও ওয়েভফর্ম নিয়ে আলোচনা করেছি আমরা সেখানে আলোচনা করেছি বিভিন্ন সম্পর্ক নিয়ে এবং পাওয়ার P র মান নির্ণয় করার পদ্ধতি দেখেছি তারপর আমরা শিখেছি মেশ ও নোডাল অ্যানালিসিস এরপরে আমরা আলোচনা করেছি বিভিন্ন নেটওয়ার্ক থিওরেম দুই সপ্তাহে আমরা আলোচনা করেছি থেভেনিন'স Thevenin's নর্টন'স Norton's ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম এবং সুপার পজিশন থিওরেম ইত্যাদি বিষয়ে এই দু'টি সপ্তাহ আমরা নিয়েছি নেটওয়ার্ক থিওরেমগুলি সম্পর্কে পঞ্চম সপ্তাহে আমরা আলোচনা করেছি ফার্স্ট অর্ডার ও সেকেন্ড অর্ডার এবং নেটওয়ার্ক নিয়ে তারপর ষষ্ঠ সপ্তাহে আমরা ল্যাপলাস ট্রান্সফর্ম ও এর প্রয়োগ বিষয়ে এরপরে যা শিখেছি তা' প্রয়োগ করেছি এবং সপ্তম সপ্তাহে সার্কিট অ্যানালিসিসে ল্যাপলাস ট্রান্সফর্ম বিষয়ে অর্জিত জ্ঞান প্রয়োগ করেছি ল্যাপলাস ট্রান্সফর্মকে ব্যবহার করে তারপর অষ্টম সপ্তাহে আমরা টু পোর্ট নেটওয়ার্ক সম্পর্কে আলোচনা করেছি নবম ও দশম সপ্তাহে আমরা AC সার্কিট অ্যানালিসিসের উপর মূল নজর রেখেছি যেখানে নেটওয়ার্ক থিওরেমগুলি আমরা DC সার্কিটের ক্ষেত্রে আলোচনা করেছি AC সার্কিটের প্রেক্ষিতেও আলোচনা করেছি এবং আমরা কিছু উদাহরণ সমাধান করতে চেষ্টা করেছি যাতে আমরা AC সার্কিটগুলির সাপেক্ষে নেটওয়ার্ক থিওরেমগুলি বুঝতে পারি তারপর একাদশ সপ্তাহে আমরা আলোচনা করেছি স্টেট ভ্যারিয়েবেল অ্যানালিসিস নিয়ে এবং স্টেট ভ্যারিয়েবেল অ্যানালিসিসের সাহায্যে ইলেকট্রিক্যাল সার্কিট সম্পর্কে কিছু উদাহরণ সমাধান করতে চেষ্টা করেছি এই সপ্তাহে আমরা আলোচনা করেছি অ্যানালগাস সিস্টেম নিয়ে যেখানে ইলেকট্রিক্যাল কোয়ানটিটির সাপেক্ষে বিভিন্ন মেকানিক্যাল কোয়ানটিটির সম্পর্ককে স্টেবিলাইজ করতে পারি তাহলে আমি আশা করব আপনারা এই বিষয়টিকে উপভোগ করেছেন ও আপনারা বেসিক ইলেক্ট্রিক্যাল সার্কিট নিয়ে পর্যাপ্ত জ্ঞান অর্জন করেছেন এবং আমি আশা করব আপনারা পরীক্ষায় ভালো ফল করবেন তাহলে আপনাদের পরীক্ষার জন্য শুভেচ্ছা রইলো